ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স I এর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম এবং এটি 10 নম্বর বক্তৃতা যা আমরা হাইয়ার অর্ডার এর আংশিক ডেরিভেটিভস সম্পর্কে কথা বলব সুতরাং শেষ বক্তৃতায় আমরা f এর আংশিক ডেরিভেটিভগুলি দেখেছি সুতরাং মূলত প্রথম অর্ডারের আংশিক ডেরিভেটিভস আমরা শেষ লেকচারে করেছি তাহলে কি ছিল এটি আংশিক ডেরিভেটিভের মৌলিক সংজ্ঞা ছিল x এর সাপেক্ষে x0 y0 বিন্দুতে সুতরাংইনক্রিমেন্ট x0 তে কারণ আমরা গ্রহণ করছি বা আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভস এবং ডেল্টা দ্বারা বিভক্ত ফাংশন মান সম্পর্কে কথা বলছি x ইনক্রিমেন্ট এবং এই সীমাটি বিদ্যমান থাকলে এই সীমাটি গ্রহণ করছি তারপর আমাদের x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ আছে প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভ x0y0fx0Δxy0 fx0y0Δx আর একইভাবে আমরা সঙ্গে প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভ করছি y এর সাপেক্ষে এই x0 y0 পয়েন্ট এ যখন এই সীমা বিদ্যমান আছে x0y0fx0y0Δy fx0y0Δy এখন আমরা উচ্চতর অর্ডার ডেরিভেটিভসের জন্য এটি চালিয়ে যাব সুতরাং যদি আমরা উদাহরণস্বরূপ f এর x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ গ্রহণ করি তাহলে কি হবে সুতরাং এই ক্ষেত্রে এটি নোটেশন সুতরাং x এর সাপেক্ষে আমাদের আংশিক ডেরিভেটিভ আছে এবং উদাহরণস্বরূপ আমরা x এরসাপেক্ষে আবার আংশিক ডেরিভেটিভ নিতে চাই সুতরাং ধারণাটি একই রয়েছে কারণ x এর সাপেক্ষে আমাদের এই আংশিক ডেরিভেটিভ রয়েছে সুতরাং এটি অন্য একটি ফাংশন এবং তারপরে আমরা আংশিক ডেরিভেটিভ গ্রহণ করছি x এর সাপেক্ষে এই ফাংশনের সুতরাং মূলত এটি∂x এর মত এবং তারপরে আমাদের আরও কিছু ফাংশন আছে যাকে আমি fx বলে ডাকছি যা মূলত এটি একটি আংশিক ডেরিভেটিভের নোটেশন সুতরাং আমরা এখন যা করছি আমরা এই fxফাংশন এর আংশিক ডেরিভেটিভস গ্রহণ করছি এবং এখন একই সংজ্ঞা যা আমরা ইতিমধ্যে শিখেছি যে x0 আমরা এই সীমা সম্পর্কে কথা বলব তাই আমাদের ফাংশন এখানে fx এবং উদাহরণস্বরূপ যদি আমরা x0y0 পয়েন্ট গ্রহণ করি সুতরাং এখানে x এর সাপেক্ষে আমরা এখানে x ইনক্রিমেন্ট করব এবং তারপর y0 তে থাকবে এবং তারপর আমরা fx x0y0 বিন্দুতে এবং এই x দ্বারা বিভক্ত সুতরাং এটাই হচ্ছে x এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর সংজ্ঞা সুতরাং এখানে আবার নোটেশন তাই আমরা এর পরিবর্তে এই fxxকে ব্যাবহার করবো f এর ডেরিভেটিভ দুবার x এর সাপেক্ষে আমরা 2fx2 এটাও ব্যাবহার করতে পারি সুতরাং আবার দ্বিতীয় ক্রম ডেরিভেটিভ একটি f এর আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে একইভাবে যখন আমরা x এর আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি তখন আমাদের নোটেশন থাকে এবং তারপরে আমরা y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি সুতরাং এই ক্ষেত্রে আমরা এই নোটেশন fyx বা 2f∂y∂xব্যবহার করছি কিছু লিটারেচার এ মানুষ এটি fxy বা কাছাকাছি অন্য কোন উপায়ে ∂x∂yএর ব্যবহার করে সুতরাং আমরা x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভের এই নোটেশনটি অনুসরণ করব এবং তারপরে আমরা আবার y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ গ্রহণ করব সুতরাং আমরা এই অর্ডারটি এখানে রাখব yx এবং fyx এবং 2f∂y∂x এর মানে প্রথম তিনটি আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে এবং তারপরে y এর সাপেক্ষে সুতরাং দুই বার আংশিক ডেরিভেটিভের অনুরূপ y এর যা আমরা এখানে x এর সাপেক্ষে এখানে fyy বা 2fy2কে নির্দেশ করব অথবা আমরা প্রথমে আংশিক ডেরিভেটিভের মত করতে পারি y এরসাপেক্ষে এবং তারপর আমরা আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি x এর সাপেক্ষে সুতরাং এটি আমরা fxy বা 2f∂x∂y হিসাবে চিহ্নিত করবো সুতরাং এটি কেবল স্বরলিপি এবং এই ডেরাইভেটিভস এখানে fxy বা fyx মিক্সড ডেরাইভেটিভস বলা হয় এখানে কারণ আমরা উভয় ভেরিয়েবল ব্যবহার করেছি উভই ভ্যারিয়েবল x এবং তারপর y এর সাপেক্ষে অথবা প্রথমে y এর সাপেক্ষে তারপর xএর সাপেক্ষে সুতরাং এগুলিকে মিশ্র ডেরিভেটিভস বলা হয় সুতরাং আসুন মূল বিন্দুতে সরাসরি 2f∂x∂y এবং 2f∂y∂xএই ফাংশনের এই মিশ্র ডেরিভেটিভ গণনা করি fxyxyx2y2xy≠00 0elsewhere সুতরাং যেমন আমরা আলোচনা করেছি 2f∂x∂y মানে আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ y এ্ররসাপেক্ষে সুতরাং সংক্ষেপে আমরা এটি fyএর মতো বোঝাতে পারি 2f∂x∂y∂x∂f∂yfy∂x সুতরাং আমাদের আংশিক ডেরিভেটিভ fy আছে এবং x এরসাপেক্ষে সুতরাং আমরা এই fy এর আংশিক ডেরিভেটিভ পেতে চাই x এর সাপেক্ষে সুতরাং লক্ষ্য করুন যে এই fy এছাড়াও x এবং y এর একটি ফাংশন আছে সুতরাং আমরা x এর সাপেক্ষে এই আংশিক ডেরিভেটিভ সম্পর্কে কথা বলতে পারি সুতরাং সংজ্ঞা অনুযায়ী আবার x এর সাপেক্ষে সুতরাং এটি x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সুতরাং আমরা x → 0 সীমা গ্রহণ করব fy ফাংশনের এবং আমরা মূল বিন্দুতে ডেরিভেটিভ সম্পর্কে কথা বলছি তাই 0 0 সুতরাং তোমার আছে fyx0 fy00x তাই এখন এই ক্ষেত্রে আমাদের জানতে হবে fyΔx 0 কি তাহলেই আমরা fyΔx 0 ব্যবহার করতে এখানে পারি এবং আমাদের জানা উচিত fy00 কি তারপরে আমরা এখানে সেই মানটি ব্যবহার করতে পারি এবং এই মিক্সড অর্ডার আংশিক ডেরিভেটিভ গণনা করতে পারি সুতরাং আসুন আমরা গণনা করি fyΔx 0 সুতরাং fyΔx 0 এখন এখানে এটি y এর সাপেক্ষে একটি আংশিক ডেরিভেটিভ সুতরাং আমাদের এখন সংজ্ঞাটি ব্যবহার করতে হবে যে Δy → 0 এবং ফাংশন f সুতরাং এখন আমরা ফাংশন f ব্যবহার করছি কিন্তু y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ সুতরাং ইনক্রিমেন্ট y কে আর্গুমেন্ট এ থাকতে হবে সুতরাং fx0 তাই x যেমন ছিলো তেমন ই থাকবে এবং এখানে 0y যা আমি শুধু লিখছি y এবং মাইনাস f ফাংশন এ মান x 0 তাই x 0 এবং তারপর y দ্বারা বিভক্ত কারণ আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ গ্রহণ করছি সুতরাং এখন যদি আমরা এই ডেল্টা Δy→0 গণনা করি fx 0 তাই আমাদের এখন সেখানে প্রতিস্থাপন করতে হবে তারপর আমাদের আছে fyx0fxy fx0y x সুতরাং এটি x এখন আমাদের fy0 0 গণনা করতে হবে সুতরাং fy0 0কি সুতরাং fy0 0 আবার আমাদের সংজ্ঞা ব্যবহার করতে হবে সুতরাং y→0 এবং তারপর আমাদের f ফাংশন আছে আমরা f ফাংশনের আংশিক ডেরিভেটিভ গ্রহণ করেছি yএর সাপেক্ষে সুতরাং 0 থাকবে যেমনটি 0Δy সুতরাং এখানে আমাদের y বিয়োগ এই f 0 0 এবং yদ্বারা বিভক্ত সুতরাং এই সীমা y → 0 এবং এই একটি আরগুমেন্ট হল 0 এবং আমাদের গুণ আছে সুতরাং এটি হবে 0 এবং মাইনাস f0 0 0 যা দেওয়া এবং y সুতরাং এই হতে হবে 0 সুতরাং আংশিক ডেরিভেটিভ y এর সাপেক্ষে 0 0বিন্দুতে হবে 0 fy00f0y f00y 0 সুতরাং আমরা এই দুটি পেয়েছি সুতরাং fyΔx 0 Δx এবং এখানে fy0 00 সুতরাং আমরা এখন প্রতিস্থাপন করতে পারি fyx0 fy00x Δx 0Δx 1 সুতরাং আমাদের এই সীমা 1 হিসাবে আছে সুতরাং আমরা মিশ্র অর্ডার এর এই পথ আংশিক ডেরিভেটিভ পেয়েছিলাম 2f∂x∂y1 একইভাবে এখন আমরা দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভ গণনা করব y এর সাপেক্ষে এবং তারপর x এর সাপেক্ষে সুতরাং এই ক্ষেত্রে আমাদের এখন অর্ডার আছে ∂y∂f∂x এর মানে হল আংশিক ডেরিভেটিভ y এর সাপেক্ষে fx ফাংশনের এর সুতরাং এই ক্ষেত্রে আবার আমরা সংজ্ঞা ব্যবহার করি সুতরাং y → 0 এই y এবং আমাদের এই ফাংশন fx fx∂yfx0Δy fx00Δy সুতরাং এখন আগের স্লাইডের মতো আমাদের এই fx0 Δyগণনা করতে হবে এবং আগের fy এর পরিবর্তে fx0 0 হবে এখানে fx0Δy এর ডেরিভেটিভ কি হয় সুতরাং আবার সীমাটি Δx এর জন্য হতে হবে কারণ আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ গ্রহণ করছি এবং এখানে f এর ইনক্রিমেন্ট fx0ΔyfΔxΔy f0ΔyΔx Δy সুতরাং এখানে Δx → 0 এবং এটি আবার হবে এবং ΔxΔy Δx2 Δy2x2Δy2 0 এই শব্দটি এবং তারপর আমাদের Δx এখানে আছে সুতরাং এই ক্ষেত্রে এই Δx এবং Δx বাতিল করা হবে এবং আমরা x → 0 গ্রহণ করছি সুতরাং এই টার্মটি 0 এ যাবে এবং এই টার্মটি 0 এ যাবে এবং যখন আমরা এখানে Δy3Δy2পাব যা হবে Δy সুতরাং এখন এই ডেরিভেটিভ এখানে Δy Δy এবং তারপর fx00 সুতরাং এই fx00 আমাদের আবার এই সংজ্ঞাটি ব্যবহার করতে হবে সুতরাং সীমা x → 0 এবং তারপর আমাদের আছে fx 0 f00x এবং যেহেতু এখানে একটি আরগুমেন্ট হল 0 এই গুণের কারণে এটি 0 0x এবং সীমা x → 0 হয়ে যাবে সুতরাং আমাদের এখানে আবার এই 0 আছে সুতরাং আমরা এই 0 পেয়েছি এখন আমরা এখানে প্রতিস্থাপন করব সুতরাং y 0y এবং এই সীমা এই y এবং y বাতিল হয়ে যায় এবং আমরা মাইনাস 1 পাব উল্লেখ্য আগে আমরা আগের স্লাইডে পেয়েছিলাম 2 এf∂x∂y 1 এবং এখন আমরা পেয়েছি 2f∂y∂x 1 সুতরাং আমরা যা পর্যবেক্ষণ করেছি যে এই দুটি আংশিক ডেরিভেটিভস প্রথমে y এর সাপেক্ষে এবং তারপর x এর সাপেক্ষে অথবা প্রথমে x এর সাপেক্ষে এবং তারপর y এর সাপেক্ষে তারা সমান হতে পারে না এই বর্তমান উদাহরণের মত এখানে এটি মান 1 এবং এখানে মান হল 1 সুতরাং যখন এই মিশ্র আংশিক ডেরিভেটিভের সমতা ঘটে সুতরাং আমাদের এই আছে সময় দেখুন 1402 যদি fx fy এবং fyx সবই এই বিন্দুর আশেপাশে বিদ্যমান সুতরাং না শুধুমাত্র এই সময়ে কিন্তু এই বিন্দু সব এই তিনটি বিদ্যমান আশেপাশে এবং এই fyxএখানে উপরে যে বিন্দু 0 0 সেক্ষেত্রে আমাদের ফলাফল আছে যে f xy এই সময়েও থাকবে এবং এটিমান সমান হবে fyxএর সুতরাং মূলত কন্টিনিউয়িটি এখানে এই fyx এর প্রধান ভূমিকা পালন করে অথবা আমরা x এর জন্য এই ফলাফলটি করতে পারি xy অথবা এখানে আরেকটি সমান্তরাল ফলাফল আছে যদি মিশ্র ডেরিভেটিভস এই fyx এবং fxy এটি মনে রাখা সহজ সুতরাং যখন এই দুটি ডেরিভেটিভ fyx এবং fxy একটি খোলা ডোমেইনে কন্টিনিউয়াসথাকে তারপর ডোমেনের যেকোনো স্থানে আমাদের আংশিক ডেরিভেটিভ সমান এই মিক্সড অর্ডার আংশিক ডেরিভেটিভস সমান সুতরাং পূর্ববর্তী উদাহরণে স্পষ্টভাবে সেই আংশিক ডেরিভেটিভস সমান ছিল না অন্যথায় আমরা সেখানে সমতা পেতাম যে fxy সমান fyxএর কারণ এটি যথেষ্ট শর্ত সুতরাং যদি এই ডেরিভেটিভগুলি ক্রমাগত দ্বিতীয় ক্রম আংশিক ডেরিভেটিভস হয় তবে তারা সমান হবে সুতরাং আমরা এখান থেকে কি উপসংহারে আসতে পারি যদি তারা সমান না হয় যদি তারা সমান না হয় তার মানে ডেরিভেটিভস কন্টিনিউয়াস ছিল না কারণ যদি ডেরিভেটিভস কন্টিনিউয়াসহয় তবে তাদের সমান হতে হবে সুতরাং যদি এই ডেরিভেটিভস সমান না হয় এই মিক্সড অর্ডার ডেরিভেটিভস সমান নয় তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আংশিক ডেরিভেটিভস এই মিক্সড অর্ডার আংশিক ডেরিভেটিভস কন্টিনিউয়াস নয় সুতরাং আসুন আমরা এই উদাহরণে দেখি সুতরাং আমরা প্রথম fxy00 and fyx00গণনা করবোএই প্রবলেম এর জন্য fxyxy3xy2x≠ y2 0elsewhere সুতরাং আমরা দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভ গণনা করি x এর সাপেক্ষে ফাংশন fyএর আমাদের সংজ্ঞা অনুযায়ী 2f∂x∂yfy∂xfyΔx0 fy00Δx এবং আগের উদাহরণের মত আমাদের এখন এই fyΔx 0 গণনা করতে হবে যা আবার এখানে এই Δy → 0 সীমা হবে এবং f আমরা Δy সম্পর্কে কথা বলছি সুতরাং Δx পরিবর্তন হবে না এবং আমাদের 0Δy আছে তারপর আমাদের fΔx 0 এবং Δy দ্বারা বিভক্ত সুতরাং এই সীমা কি সুতরাং যদি আমরা এই Δy→0 সীমাটি গ্রহণ করি তবে এখানে এটি Δx এবং Δy এখান ঘন হয়ে যাবে এবং তারপর Δx এবং y2 দ্বারা বিভক্ত হবে সুতরাং আবার এই y হল 0 তাই এটি 0 হয়ে যাবে এবং Δy সুতরাং এই Δy এখানে বাতিল করা হবে এবং তারপর Δy যদি আমরা 0 তে নিয়ে যাচ্ছি কারণ এটি আমাদের আবার Δy→0 লিখতে দেয় তাহলে আমাদের আছে ΔxΔy3ΔxΔy2 সুতরাং যখন Δy → 0 সুতরাং এই শব্দটি যায় 0 তে এবং এখানে এটি যায় 0 তে সুতরাং তোমাদের কাছে এই লিমিটটি 0 হিসাবে আছে সুতরাং এই ক্ষেত্রে এটি 0 হবে এবং fy0 0 আমাদের এখানে গণনা করা হবে সুতরাং fy0 0 হল সীমা Δy → 0 এবং তারপর আমাদের আছে fy0 0f0Δy f00Δy সুতরাং আবার এই ক্ষেত্রে এটি 0 এটিও 0 সুতরাং 0 0Δy সুতরাং এই আংশিক ডেরিভেটিভ এর মান 0 0 বিন্দুতে 0 সুতরাং এই ক্ষেত্রে আমরা এই 0 পেয়েছি উভয়ই 0 0 0x সুতরাং এই ক্ষেত্রে আমরা এই আংশিক বা একটি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ পেয়েছি 0 এখন আপনি অন্য fyx এই ফাংশনের একটি গণনা করবেন সুতরাং এখন y এর সাপেক্ষে এখানে আংশিক ডেরিভেটিভ y এই fx ফাংশনের আবার সংজ্ঞা সুতরাং বৃদ্ধি y এবং তারপর সুতরাং আমাদের আবার এই আংশিক ডেরিভেটিভগুলিকে গণনা করতে হবে fx0y এবং fx0 0এ সুতরাং যদি আপনি fx0y এ এটি গণনা করেন সুতরাং এই ক্ষেত্রে কি হবে সুতরাং আমরা এখন fx0y গণনা করছি আসুন আমরা y → 0 হিসাবে সীমা গ্রহণ করি দুখিত x → 0 নয় y → 0 এটি x → 0 হবে এবং আমাদের আছে f সুতরাং x এর বৃদ্ধি y যেহেতু এটি ফাংশন হিসাবে এটি এখন এই x বৃদ্ধি দ্বারা বিভক্ত সুতরাং এটি x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ হবে সুতরাং সীমা ডেল্টা x 0 তে যায় সুতরাং এটি হবে ΔxΔy3ΔxΔy2 0x সুতরাং এই Δx বাতিল হয়ে যাবে এবং এখন আমরা Δx → 0 তে যায় সুতরাং এই শব্দটি 0 হয়ে যাবে এবং আমরা পাব y3y2 সুতরাং এই ক্ষেত্রে আমরা এখানে Δy এই ডেরিভেটিভ পাচ্ছি আমরা এই Δy পাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে এবং এখন fx00 তাই এই টার্মের কারণে এটি 0 হয়ে যাবে তাই আবার গণনা করার দরকার নেই এবং এখন আমাদের আছে Δy এই fx0y fx00y এর জন্য সুতরাং এই ক্ষেত্রে এখন yy তাই এটা 1 হয় তো এই fxy00 হয়ে যাবে এই দুটি ডেরাইভেটিভস মূল বিন্দুতে সমান নয় সুতরাং এর মানে হল তারা 00 এও কন্টিনিউয়াসনয় কারণ আমরা দেখেছি যদি এই ডেরিভেটিভগুলি কন্টিনিউয়াসহয় তবে আমরা সেখানে সমতা পাব সুতরাং সেখানে তারা অবশ্যই কন্টিনিউয়াস নয় যা আমরা পরীক্ষা করতে পারি সুতরাং এটি এই দুটির একটি কন্টিনিউয়িটি চেক সুতরাং কন্টিনিউয়িটি যাচাই করার জন্য কী করতে হবে আমাদের এই মিশ্র ডেরিভেটিভগুলি পেতে হবে যখন x ≠ y2 এবং অন্যত্র উভয় জায়গায় সুতরাং এখানে x y ≠ 00 এর জন্য যদি আমরা গণনা করি বা বরং আমরা বলব যখন x সমান নয় সুতরাং এখানে এর পরিবর্তে আমরাx ≠ y2 হিসাবে কল করব সুতরাং এই সমস্ত পয়েন্টে যেখানে কোন সমস্যা নেই আমরা শুধু y কে ধ্রুবক রেখে এই ডেরিভেটিভ গণনা করতে পারি সুতরাং এখানে থেকে এই fxy থেকে আপনি যদি এই ডেরিভেটিভ নিতে চান x এর সাপেক্ষে তাহলে কি ঘটবে সুতরাং এখানে xy2 ধ্রুবক নিয়ম পুরো স্কয়ার আসবে আর এই শব্দটি দুঃখিত xy2x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে xy2y3 xy31xy22y5xy22 সুতরাং f এর আংশিক ডেরিভেটিভ x এর সাপেক্ষে আমরা পাচ্ছি y5xy22 এবং এখন যদি আমরা এখন আবার সেই আংশিক ডেরিভেটিভগুলিকে y এর সাপেক্ষে গণনা করি সেই পয়েন্টগুলির জন্য যেখানে আমাদের আছে তখন আমাদের কোন সমস্যা নেই যখন x ≠ y2 তাই এখন আমরা আবার এই ফাংশনটি ডিফারেন্টিয়েট করব y এর সাপেক্ষে x কে ধ্রুবক রেখে সুতরাং ঠিক আমরা যা করেছি সেখানে এখন ফাংশন এর মান এক আমরা এখানে পাব y65xy4xy23 আমরা যখন y এর সাপেক্ষে এর ডেরিভেটিভ করছি x কে কন্সটান্ট রেখে আমরা এই টার্ম টি পাচ্ছি সুতরাং আমাদের এই আংশিক ডেরিভেটিভ fyxx y আছে যখন x ≠ y2 এখন আমাদের অন্যান্য পয়েন্টেও গণনা করতে হবে সুতরাং সবার আগে আমাদের লক্ষ্য করা উচিত যে যদি আমরা এখানে আংশিক ডেরিভেটিভ গণনা করি প্রথমে y এর সাপেক্ষে এবং তারপরে x এর সাপেক্ষে আমরা আগের মতো একই পরিমাণ পাব কারণটি স্পষ্ট কারণ যখন x ≠ y2 আমাদের এই চমৎকার ফাংশনটি আছে এবং যা অবশ্যই কন্টিনিউয়াস আমরা তা প্রমাণ করতে পারি সুতরাং এই সমস্ত ডেরিভেটিভস তাই তারা এই পয়েন্টগুলিতে সমান হতে হবে যেখানে কোন সমস্যা নেই সমস্যাটি হবে যখন এটি 0 হিসাবে সংজ্ঞায়িত করা হবে সুতরাং যখন x ≠ y2 সুতরাং সেই পয়েন্টগুলিতে আমাদের সতর্ক থাকতে হবে অন্য সব পয়েন্টে অবশ্যই ডেরিভেটিভস কন্টিনিউয়াসথাকবে এবং মান সমান হবে সুতরাং আমাদের এটি আবার গণনা করতে হবে না কেউ পরীক্ষা করতে পারে বা কেউ এটি যাচাই করতে পারে সুতরাং প্রথমে আংশিক ডেরিভেটিভ গণনা করতে হবে y এর সাপেক্ষে এবং তারপর x এরসাপেক্ষে এবং তারপর আপনি লক্ষ্য করবেন যে আমরা ঠিক একই এক্সপ্রেসন পাবো তাই এখন এর ধারাবাহিকতা যাচাই করার জন্য আমাদের এখন এই fyx এর এই সীমাটি কি নিতে হবে এখন যদি আমরা এই x my2 এই বিশেষ পথটি গ্রহণ করি তাহলে কি হবে আমাকে প্রথমে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এখন কি হবে কারণ x my2 সুতরাং যদি আমরা এখানে x my2 রাখি তাহলে কি হবে সুতরাং আমাদের আছে y65my2y4my2y23 এবং তারপর আমরা x → 0 হিসাবে সীমা নিতে পারি মূল বিন্দুর কাছে যাওয়ার জন্য কারণ এই পথটি আমাদের মূল বিন্দুর দিকে নিয়ে যাবে এবং এখন যখন x → 0 তাই এখানে কি ঘটছে দুখিত y → 0 কারণ আমরা x কে প্রতিস্থাপিত করেছি সুতরাং y → 0 এবং এখন y6 তাই এখানে y6 y6 এবং y23 সুতরাং এই m ব্যতীত অন্য সবকিছু বাতিল হয়ে যাবে এবং আমরা পাব 15m1m3 সুতরাং এই পথের সীমা এখন m এর উপর নির্ভর করে সুতরাং এটি পথের উপর নির্ভর করে তাই এর মানে হল এই সীমাটি নেই এবং এখন আমরা শুধু বলতে পারি যে ফাংশনটি কন্টিনিউয়াস নয় কারণ কন্টিনিউয়িটির জন্য এই সীমাটি থাকা উচিত এবং 0 0 পয়েন্টে ডেরিভেটিভের কাছে যাওয়া উচিত সুতরাং এই ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ গুলি fxy বা fyx এগুলি কন্টিনিউয়াস নয় যা স্পষ্ট ছিল কারণ সেই মানগুলি যেমন আমরা পর্যবেক্ষণ করেছি তেমন ছিল না এবং আমরা ফলাফল জানি যে যদি এই দুটি ডেরিভেটিভস কন্টিনিউয়াস হয় তবে মানটিও সমান হওয়া উচিত সুতরাং মানটি 0 0 এ সমান ছিল না সুতরাং স্বাভাবিকভাবেই এই ফাংশনগুলি কন্টিনিউয়াস নয় যা এখান থেকে আবার স্পষ্ট যে আমরা এই fyx নিয়েছি এবং তারপর এই পথ ধরে আমরা দেখেছি যে সীমা পথের উপর নির্ভর করে এবং তাই সীমাটি বিদ্যমান নেই এবং ফাংশনটি কন্টিনিউয়াস নয় সুতরাং সীমা পথের উপর নির্ভর করে এবং অতএব এই দুটি কন্টিনিউয়াস নয় 0 0 বিন্দুতে সুতরাং এখন পরবর্তী উদাহরণ এটি দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব দেখায় যদিও ফাংশনটি কন্টিনিউয়াসনয় fxyx3y3x yx≠y 0elsewhere প্রথম অর্ডারের আংশিক ডেরিভেটিভসের জন্য আমরা এরকম ফলাফল আগে দেখেছি যে ফাংশনটি কন্টিনিউয়াসনয় কিন্তু আংশিক ডেরিভেটিভস বিদ্যমান এবং ফাংশনটি ধারাবাহিক এবং আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব নেই সুতরাং এখানেও আমরা উদাহরণস্বরূপ এই ফলাফলটি পেতে পারি যে দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভস বিদ্যমান কিন্তু ফাংশন কন্টিনিউয়াসনয় সুতরাং কিভাবে যদি আপনি এই ycos x পথটি গ্রহণ করেন এই বিশেষ পথ এবং ধারাবাহিকতা কি হবে তা সীমা পেতে চেষ্টা করুন সুতরাং এখানে x3 এবং তারপর y3x3x এবং আবার লক্ষ্য করুন যে এটি আমাদের মূল x → 0 এ নিয়ে যাবে y → 0 সুতরাং এই পথটি সঠিক এটি আমাদের মূল বিন্দুর দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা এখানে x y 00 হিসাবে সীমা পরীক্ষা করছি yxcos x এই নির্দিষ্ট পথের সাথে সুতরাং এই xcos x প্রতিস্থাপন করে আমরা পাই x xcos x এবং এই ক্ষেত্রে এখন এই সীমা কি এখানে সুতরাং এই x বাতিল হয়ে যাবে আমাদের থাকবে x2x2cos3x 1 cos x এবং তারপর আমরা x → 0 হিসাবে সীমা গ্রহণ করব সুতরাং এই ক্ষেত্রে তাই 00 ফর্ম আমাদের LHospital এর নিয়ম ব্যবহার করতে হবে সুতরাং এখন এখানে সীমা থাকবে সুতরাং 2x2xcos3x x23cos2x sin x কিন্তু আবার আমরা দেখি এটি 0 by 0 ফর্ম সুতরাং আমাদের নিতে হবে আমাদের আবার LHospital এর নিয়ম প্রয়োগ করতে হবে সুতরাং এখানে আমাদের থাকবে 22cos3x 6xcos2x 6xcos2x 6x2cos x cos x 2 xছাড়া এবং এই ক্ষেত্রে আমাদের x ছাড়া 2 থাকবে যখন আমরা এখানে এই ডেরিভেটিভটি করি x এর গুণ নিয়ম এবং বাকি অংশে আমি দেখব x প্রদর্শিত হবে সুতরাং x এর সাথে শর্তাবলী এবং তারপর আমাদের এখানে cos x আছে সুতরাং এই ক্ষেত্রে এখন যদি আমরা সীমা গ্রহণ করি এটি 1 এবং এখানে 224 সুতরাং এখানে লিমিট এর মান হবে 4 এবং এখন আমরা দেখেছি যে এই সীমাটি যখন x y 00 তে যায় মান 4 এবং 0 নয় সুতরাং এখানে ফাংশনের মান 0 কিন্তু এই বিশেষ পথের সাথে আমরা দেখেছি মান 4 সুতরাং অবশ্যই এই ফাংশনটি কন্টিনিউয়াসনয় কেউ অন্য কিছু পথও নিতে পারে এবং দেখাতে পারে যে সীমা ভিন্ন উদাহরণস্বরূপ যদি আমরা গ্রহণ করি y সমান 2x এর যদি আমরা এখানে এই পথটি গ্রহণ করি এবং তারপর আবার আমরা দেখব যে সীমা ভিন্ন সুতরাং যদি x 0 তে যায় এবং আমরা এই x ঘনকটি এই পথ ধরে নিয়েছি সুতরাং y হল 2 x সুতরাং 8 x হল ঘনক এবং তারপর এখানে আমাদের বিয়োগ x এবং বিয়োগ 2 x আছে সুতরাং বিয়োগ x এবং এটি 0 হয়ে যাবে সুতরাং আমাদের 2 টি ভিন্ন পথ আছে একটি হল y সমান xcos x আরেকটি হল y সমান 2x এর এখানে সীমা 0 সেখানে সীমা 4 ছিল সুতরাং এই সিদ্ধান্তে পৌঁছে যে সীমাটি নেই এবং যে কোন ক্ষেত্রে এখানে ফাংশনের মান 4 এবং আমরা ইতিমধ্যেই এই পথ ধরে দেখেছি মান 4 সুতরাং এই ক্ষেত্রে ফাংশনটি কন্টিনিউয়াস নয় কিন্তু আমরা যা করতে পারি আমরা fxx 0 0 এ মূল্যায়ন করতে পারি সুতরাং সংজ্ঞা অনুযায়ী fx 0 0 এ fxx0 fx00x স্বাভাবিক সংজ্ঞা আমরা বেশ কয়েকবার ব্যবহার করেছি এবং তারপর আবার আমরা এই ফাংশন fxx0 এখানে কি সেটা দেখবো সুতরাং আমাদের দেখতে হবে fxx 0কি সুতরাং এই সীমা হবে x → 0 এখানে ডেরিভেটিভের কারণে এবং f সুতরাং ব্যবহার করা ভাল কারণ ডেল্টা x ইতিমধ্যেই আছে আসুন আমরা এই fx এর গণনা করি সাধারণ বিন্দু x0 এ তো এর পরিবর্তে আমরা এখন এখানে fxx 0 নির্বাচন করবো fxx0 এর পরিবর্তে পরে আমরা x0 হিসাবে প্রতিস্থাপন করবো সুতরাং যে কোন সাধারণ বিন্দু x0 এ আমরা ডেরিভেটিভ গণনা করছি সুতরাং fxx0x→0fxx0 fx0x কারণ প্রথম যুক্তিতে ইনক্রিমেন্ট করতে হবে তারপর 0 এবং বিয়োগ f x 0 এবং তারপর আমাদের x সেখানে আছে সুতরাং এই ক্ষেত্রে এই x→0 এই হয়ে যাবে কারণ দ্বিতীয় আর্গুমেন্ট 0 সুতরাং কোন y থাকবে না আমাদের এখানে খুব সহজেই কেবল x square থাকবে তার মানে x→0xx2 x2x সুতরাং এটি হবে x→02xxx2x2x সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ফলাফলটি 2x হিসাবে পাব সুতরাং এটি 2x এবং fx0 0 এটি গণনা করা অনেক সহজ যে এটি 0 হিসাবে আসবে সুতরাং এই ক্ষেত্রে আমাদের এটি 2 বার আছে এখন ফলাফল ছিল x 0 বিন্দুতে fx হল 2x সুতরাং এখানে x সুতরাং fxx0 fx00x 2Δx 0Δx 2 সুতরাং আমরা যা দেখেছি তা হলো এই x এর সাপেক্ষে এই ফাংশনের দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ এর মান 2 এখন আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ গণনা করতে পারি যেমনটি আমরা আগে করেছি fyy00fy0Δy fy00Δy সুতরাং এখন আমাদের এই fy0y গণনা করতে হবে আগের মত সুতরাং আমরা 2y পাব কারণ এই চিহ্নের কারণে এখানে 1 বিয়োগ প্রদর্শিত হবে সুতরাং আমরা 2y পাব এই ক্ষেত্রে এবং 0 0 0 তাই এখন এই fyy হবে সুতরাং দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ y এর সাপেক্ষে হবে fy0y fy00y 2Δy 0Δy 2 সুতরাং এই বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যে ফাংশনটি কন্টিনিউয়াস ছিল না তবে আমাদের দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ আছে কেবল প্রথম অর্ডারই নেই আমাদের দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের অস্তিত্ব রয়েছে সুতরাং আজকের বক্তৃতার জন্য উপসংহার কি আমরা এখন উচ্চতর অর্ডার আংশিক ডেরিভেটিভ শিখেছি এবং আমরা যা দেখেছি তা হল আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা এই দুটি মিক্সড অর্ডার আংশিক ডেরিভেটিভস সমান তা নিশ্চিত করার জন্য যথেষ্ট অথবা যদি তারা সমান না হয় তার মানে এই আংশিক মিশ্র অর্ডার আংশিক ডেরিভেটিভস সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস নয় সুতরাং এই বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি আপনাকে অনেক ধন্যবাদ